শেষ কয়েকটি ভিডিওতে স্বাগত জানাই আমরা দেখেছি আমরা ওয়েভ ইকুয়েশন ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন কাজ করেছি টু ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন যা আমরা ইনিশিয়াল বাউন্ডারি অবস্থার সাথে কাজ করেছি টু ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের জন্য আমরা একটি ড্রাম প্রবলেমের ভাইব্রেশন দেখেছি শেষ ভিডিওটি আমরা দেখেছি কিভাবে সেই ইনিশিয়াল বাউন্ডারি প্রব্লেম টি সমাধান করতে হয় তাই আপনিও একই ধরনের প্রব্লেম অনুশীলন করতে পারেন আপনি হিট ইকুয়েশনে যাওয়ার আগে আমি শুধু একটি এক্সারসাইজ হিসাবে দেবো একটি ড্রাম প্রবলেমের প্রবলেম ভাইব্রেশন কিন্তু একটি ভিন্ন সমাধান আমরা খুঁজতে পারেন তাই আপনার যদি থাকে utt c2uxxuyy0xy∈DR যে আপনার ড্রাম এর ব্যাসার্ধ R ঠিক আছে এবং তারপর আপনার বাউন্ডারি কন্ডিশনস আছে যে xyt0xy∈CR বৃত্তের বাউন্ডারি এখন ইনিশিয়াল কন্ডিশনস গুলো হল uxy0fxy এবং utxy0gxyxy∈DR তাই ইনিশিয়াল সময়ে এই ঘটছে তাই আপনি ইনিশিয়াল ভাবে ড্রাম মেমব্রেন এবং মেমব্রেনের ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট Displacement কি জানেন সুতরাং আমরা রেডিয়ালি সিমেট্রিক সমাধান দেখেছি সুতরাং শেষ ভিডিওতে দেখুন আমরা রেডিয়ালি সিমেট্রিক সমাধানগুলি খুঁজছি যা i uxytx y যদি আপনি এটি পোলার কোঅর্ডিন্যাটস গুলিতে লিখেন তবে এটি হবে rθ তাই এবং এটি নির্ মাস করে না তাই আপনার আছে আপনি শুধুমাত্র এই ফর্ম formurt এ সমাধানের সন্ধান করেন তাই এগুলি রেডিয়ালি সিমেট্রিক সমাধান এখন আপনি এটি একটি এক্সারসাইজ হিসাবেও দেখতে পারেন আমি আপনাকে একটি এক্সারসাইজ হিসাবে দিতে পারি একই প্রব্লেম সমাধানে সিঙ্ক্রোনাইজড সমাধানগুলির জন্য এই ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রব্লেমটি সমাধান করুন ঠিক আছে সমাধানগুলি আপনি সিঙ্ক্রোনাইজড ভাইব্রেশন হিসাবে খুঁজছেন সুতরাং সিঙ্ক্রোনাইজড ভাইব্রেশন এর অর্থ কী সুতরাং আপনি আপনার সমাধান সন্ধান করুন uxytuxyeiwtএরকম কিছু ঠিক আছে তাই আপনি শুধু টাইম ভ্যারিয়েবল কিছু হার্মনিসিটি আনা সুতরাং যদি আপনি এই ফর্মের সমাধানগুলি সন্ধান করেন তবে মূলত আপনি যা খুঁজছেন তা হল একবার আপনি ওয়েভ ইকুয়েশন এ এটি সাবস্টিটিউট করলে টাইমটি সেকেন্ড অর্ডার এর টাইম ডেরিভেটিভ কেবল আপনি নিজেই হয়ে যাবেন সুতরাং আপনি কেবল এই ফর্মটি সন্ধান করুন যাতে ux y এর মানে হল যে আপনার কাছে ইতিমধ্যেই x y আছে পোলার কোঅর্ডিনেটস বৃত্তাকার ড্রাম প্রব্লেম এর জন্য যাতে আপনার rθ থাকে তাই আপনি ভেরিয়েবল urθ এর সমাধান খুঁজছেন সুতরাং আপনার সমাধানটি এভাবে লিখে আপনি টাইম ডিপেন্ডেন্স দূর করতে পারেন সুতরাং যদি আপনি টাইম ডিপেন্ডেন্স ভাইব্রেশন গুলি সরান তবে আসলে 0 2π এর মধ্যে সিঙ্ক্রোনাইজ করা হয় সুতরাং একটি নির্দিষ্ট টাইম 0 থেকে t তে আমাদের কিছু ভাইব্রেশন থাকবে এবং এটি পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে সুতরাং আপনার একটি সিঙ্ক্রোনাইজড ভাইব্রেশন আছে যা আপনি ড্রামে দেখতে পারেন সুতরাং যদি আপনি সমাধানের সন্ধান করেন সমাধানটি r এবং এর উপর নির্ মাস করে তাই একবার আপনার কাছে এটি সমাধানের জন্য সন্ধান করুন একই পদ্ধতি অনুসরণ করুন আপনি দেখতে পাবেন যে আপনি একটি বেসেল ইকুয়েশন পাবেন এবং কারণ 0θ2π তাই আপনার একটি হবে বাউন্ডারি ভ্যালু প্রব্লেম এবং প্রকৃতপক্ষে এটি আপনাকে ভ্যারিয়েবল জন্য পিরিয়ডিক স্টর্ম লিওভিল্লে প্রব্লেম দেবে এটি একটি পিরিয়ডিক কারণ এটি 0 2π এর মধ্যে পুনরাবৃত্তি করে তাই যদি আমি বলি ϴ বিচ্ছেদযোগ্য সমাধানে আপনার ফাংশন হিসাবে এবং কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সন্তুষ্ট করবে এবং আপনার এই ϴ0ϴ2π আছে তাই এবং এটি এবং আপনার একটি পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনস আছে সুতরাং এইগুলি পিরিয়ডিক স্টর্ম লিউভিল সিস্টেম যা আপনি এখানে ভেরিয়েবলের জন্য পান এবং তারপরে আপনার জন্য পিরিয়ডিক স্টর্ম লিউভিল সিস্টেমের জন্য আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশন রয়েছে যা আমরা ইতিমধ্যে n বা n2 জানি তাই এইগুলি আপনার আইগেন ভ্যালু cos nθ sin nθ হল আইগেন ফাংশনগুলি তারা ইতিমধ্যেই অর্থোগোনাল ফর্ম এ আছে তাই আপনাকে গ্রাম শ্মিট প্রক্রিয়া দ্বারা অর্থগোনালাইজ করতে হবে না যা আমরা পিরিয়ডিক স্টারম লিউভিল সিস্টেমের কাজ করার সময়ে দেখেছি সুতরাং যখন আপনার এই ধরণের পিরিয়ডিক সিস্টেম থাকে তখন আপনি স্টর্ম লিওভিল প্রব্লেম টি বের করতে পারেন যা পিরিয়ডিক ধরণের ঠিক আছে এবং তারপরে এখন এই n এর সাবস্টিটিউট এর জন্য আপনি r ভেরিয়েবলে সাবস্টিটিউট করুন যা F 0 R এর মধ্যে প্রতিটি n এর জন্য আপনার একটি Fn থাকবে কারণ n হল একটি আইগেন ভ্যালু সুতরাং এই Fn একটি বেসেল ইকুয়েশনকে সন্তুষ্ট করে যাতে আপনার বেসেল সমাধান থাকে সুতরাং যেহেতু এটি 0 এ একটি বেসেল ফাংশন এটি এটি সিঙ্গুলার পয়েন্ট তাই বাউন্ডারি অবস্থা সীমাবদ্ধ Jn আপনার বেসেল ফাংশন হবে প্রতিটি আইগেন ভ্যালু n এর সাথে সম্পর্কিত এবং তারপর আপনি এই প্রোডাক্টটি Fnrϴnθ নিতে পারেন সুতরাং প্রতিটি n এর জন্য আপনি Ancos nθ Bnsin nθ পাবেন এই পিরিয়ডিক স্টর্ম লিউভিল সিস্টেমের একটি সাধারণ সমাধান হিসাবে এবং তারপর আপনি এই Fnrদিয়ে গুণ করতে পারেন এবং এই সমস্ত সমাধানের একটি সুপারপোজিশন তৈরি করতে পারেন unθ এবং একটি যোগফল নিন এবং তারপরে An এবং Bn দুটি কনস্ট্যান্ট খুঁজে পেতে ইনিশিয়াল কন্ডিশনস গুলি প্রয়োগ করুন যাতে পদ্ধতিটি একই হয় তাই আমি এটি একটি অনুশীলন হিসাবে আপনাকে দেব সুতরাং আমরা এখন শুরু করব আমরা হিট ইকুয়েশন এ এগিয়ে যেতে পারি তাই আমরা এখন পর্যন্ত যা দেখেছি তা হল একটি ওয়েভ ইকুয়েশন যা মডেল স্ট্রিং ফাইনাইট বা ইনফাইনাইট স্ট্রিং এবং যদি আপনি টু ডাইমেনশনাল মেমব্রেন বিবেচনা করেন তবে আপনি একটি টু ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন পাবেন যা মেমব্রেন র মডেল ভাইব্রেশন সুতরাং আপনি এখন হিট ইকুয়েশন করেন তাই আপনার জানা উচিত হিট কি হিট মূলত ওয়েভ ইকুয়েশন আমাদের ওয়েভ ইকুয়েশন এ আছে আমাদের কিছু শক্তি আছে তাই শক্তি একটি ওয়েভ শক্তি যা আপনি পরিমাপ করতে পারেন না তাই এটি শুধু ওয়েভ শক্তি তাই আমরা কিভাবে পরিমাপ করি ডিসপ্লেসমেন্ট মাধ্যমে এখানে একই হিট ইকুয়েশন আপনার কাছে একটি শক্তি আছে যাকে হিট শক্তি বলা হয় তাই ওয়েভ শক্তি এখানে হিট শক্তি হয়ে যায় তাই আমরা এই হিট শক্তিকে প্রতিটি বিন্দুতে হিট মাত্রা হিসাবে পরিমাপ করি কিভাবে আমরা এই হিট ইকুয়েশন উদ্ভূত তাই আমি শুধু রূপরেখা দেব এটি আমাদের উদ্দেশ্য নয় তাই এই কোর্সে আমরা হিট সমীকরণের জন্য মডেলটি অর্জন করার ইচ্ছা করি না তাই পরিবর্তে আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বলব যে হিট সমীকরণে এখানে কী কনস্ট্যান্ট জড়িত তাই এখানে আমরা যা দেখি তা হল আমাদের কিছু মৌলিক নীতি আছে তাই যদি আপনি বিবেচনা করেন যে কোন রড হিট আসলে প্রবাহিত হয় তবে শক্তি আসলে উচ্চ হিট মাত্রা থেকে নিম্ন হিট মাত্রায় প্রবাহিত হয় এবং যে হারে এই হিট প্রবাহিত হয় তা হল প্রতি মিনিটে হিট ট্রান্সফার প্রকৃতপক্ষে এলাকা এবং হিট মাত্রার গ্রেডিয়েন্টের সমানুপাতিক তাই আপনি যদি এই এলাকা বাড়ান তাহলে স্থানান্তরের হার বেশি uএকটি ফাংশন যা শক্তির পরিমাপ করে যাতে আপনি uxy হয় যদি এটি একটি টু ডাইমেনশনাল হয় যদি এটি u হয় যদি আপনি কেবলমাত্র ওয়ান ডাইমেনশনাল রড নেন তাহলে dQdt∝Aarea∂u∂x∂u∂y সুতরাং একবার আপনি এই আনুপাতিক কনস্ট্যান্ট অপসারণ dQdtkAuk প্রদর্শিত হয় যা বডি র থার্মাল কন্ডাক্টিভিটি বলা হয় এটি এলাকা এবং হিট মাত্রার গ্রেডিয়েন্টের উপর নির্ মাস করে এছাড়াও পরীক্ষা থেকে আরেকটি নীতি হল এই বডির দ্বারা হিট লাভের পরিমাণ বা বডির দ্বারা হিট হ্রাসের পরিমাণ হিট কোন দিকে প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করে হিট মাত্রা পরিবর্তন এবং বডির দ্বারা প্রাপ্ত তাপের পরিমাণ প্রকৃতপক্ষে বডির মাস এবং হিট মাত্রা পরিবর্তনের সমানুপাতিক ঠিক আছে এর অর্থ কেবল তাপের স্থানান্তর হিট মাত্রার পরিবর্তনের সমানুপাতিক ঠিক আছে এর অর্থ কেবল একটি প্লেটের অন্যান্য প্রান্তের মধ্যে পার্থক্য তাই প্লেটের দুই প্রান্তে তাপের মধ্যে পার্থক্য Q1 হিট এবং u1 হিট মাত্রায় অন্যটি Q2 হিট এবং u2 হিট মাত্রায় হিট মাত্রা পরিবর্তিত হয় যা ∆Q∝∆um সুতরাং আপনি যদি এই আনুপাতিক কনস্ট্যান্ট টি সরিয়ে দেন ∆Qcm∆uc কে নির্দিষ্ট হিট কনস্ট্যান্ট বলা হয় সুতরাং এই দুটি নীতির উপর ভিত্তি করে dQdtkAu ∆Qcm∆u হিট উচ্চ হিট মাত্রা থেকে নিম্ন হিট মাত্রায় স্থানান্তরিত হচ্ছে যা আপনি আসলে অর্জন করতে পারেন যদি আপনি একটি গরম রডের একটি সাধারণ উপাদান বিবেচনা করেন তবে আপনি হিট ইকুয়েশন সুতরাং যদি আপনার টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে উপরের দুটি নীতি একত্রিত করলে এর মধ্যে cm এবং k জড়িত সুতরাং m হল মাস যার অর্থ এটি শরীরের ঘনত্ব ρ জড়িত সুতরাং অবশেষে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের উদ্দেশ্য এই হিট ইকুয়েশনটি অর্জন করা নয় কেবল আপনাকে মৌলিক অন্তর্নিহিত নীতিগুলি প্রদান করুন যার ভিত্তিতে এটি উদ্ভূত হয়েছে যাতে utkρcuxxuyyx y টু ডাইমেনশনাল বডি র সাথে যুক্ত এইভাবে আপনি উদ্ভূত হন সুতরাং এই 2kρc বলা হয় থার্মাল ডিফ্ফুসিভ কনস্ট্যান্ট তাই আমি এখন সরাসরি লিখি ut2uxxuyy তাই এটি একটি টু ডাইমেনশনাল হিট ইকুয়েশন যেখানে x y শরীরের অন্তর্গত তাই আমরা যথারীতি ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন সমাধান করার চেষ্টা করব সুতরাং আমরা প্রথমে ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন বিবেচনা করি এটি হবে ut2uxx 20 x∈R সুতরাং এই ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন মডেলে আপনি একটি রডকে ল্যাটেরালি ইনসুলেটেড হিসেবে বিবেচনা করেন সুতরাং যদি আপনি ল্যাটেরালি ইন্সুলেট করে থাকেন তবে হিট টি পাশের দিক দিয়ে প্রবাহিত হচ্ছে না হিটটি আসলে একটি দিকের দিকে প্রবাহিত হচ্ছে যা অক্ষীয়ভাবে সুতরাং যদি এক প্রান্তে হিট মাত্রা বেশি থাকে এবং অন্য প্রান্তে কম হয় হিট উচ্চ হিট মাত্রা থেকে নিম্ন হিট মাত্রায় প্রবাহিত হবে সুতরাং যদি আপনি রডটিকে পাতলা বলে ধরে নেন তবে আপনি রডের মধ্যে ল্যাটেরাল হিট স্থানান্তরকে উপেক্ষা করতে পারেন এবং বাইরে এটি উত্তাপিত হয় তাই তাপের একমাত্র প্রবাহ এক দিক থেকে হয় সুতরাং এই কারণেই এটি ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন যা আপনি বিবেচনা করেন এবং আপনার কাছে ছোট বেধের একটি রড রয়েছে তাই যদি আপনি এখন ইনফাইনাইট রডটি বিবেচনা করেন যা x∈R হয় তবে এটি আপনার x দিক যা ∞ ∞ এবং আপনি এই রড জুড়ে হিট মাত্রা কি দেখতে চান uxt x স্পেসিয়াল ভ্যারিয়েবল এবং t হল টাইম ভ্যারিয়েবল ইনিশিয়ালভাবে যদি আমি কিছু জানি ইনিশিয়াল ভাবে t0 এ যদি আপনি হিট মাত্রা জানেন তবে আমাদের বলুন ux0f এটি একটি ইনিশিয়াল ওয়েভ ইকুয়েশন মতো ইনিশিয়াল অবস্থা যা আপনার ইনিশিয়াল কন্ডিশনস যা ডিসপ্লেসমেন্ট এবং স্ট্রিং এর ভেলোসিটি যদি আপনাকে দেওয়া হয় আপনি সব সময়ের জন্য সমাধান খুঁজে পেতে পারেন তাই এখানেও আমরা ইনিশিয়াল কন্ডিশনস দিচ্ছি এখানে কোন বাউন্ডারি নেই কারণ এটি একটি ইনফাইনাইট রড যার কোন বাউন্ডারি নেই আপনি সমাধান খুঁজে পেতে পারেন কারণ আপনি জানেন যে এটা গরম রড তাই না সুতরাং আপনি প্রকৃতপক্ষে সব টাইম uxt সব টাইম t0 এর হিট মাত্রা খুঁজে পেতে পারেন যাতে আপনি এই হিট সমীকরণের সমাধান খুঁজে পেতে পারেন সুতরাং ইনিশিয়াল কন্ডিশনসটি ux0f হিসাবে দিন সুতরাং এটি একটি হিট সমীকরণের জন্য আপনার ইনিশিয়াল মানের প্রবলেম তাহলে আমরা এটি কিভাবে সমাধান করব তাই আগে আমরা ক্যানোনিকাল ফর্ম ব্যবহার করে ইনফাইনাইট স্ট্রিংয়ের জন্য ওয়েভ ইকুয়েশনটি সমাধান করেছি আমরা এটিকে uξη এ নামিয়ে দিয়েছি আপনি একটি নতুন ভ্যারিয়েবল এবং এনেছেন এবং আপনি কেবল এটিকে একত্রিত করেছেন যাতে আপনার একটি সমাধান থাকে ডএলেম্বার্ট এর Dalembert সমাধান কিন্তু হিট ইকুয়েশন এর জন্য আপনি এটি করতে পারবেন না কারণ এটি ইতিমধ্যেই সেই ক্যানোনিকাল ফর্ম এ রয়েছে সুতরাং আপনি এটি ইন্টিগ্রেট করতে পারবেন না যদি এটি এর মতো হয় কারণ এটি ut এবং uxxএর সাথে জড়িত সুতরাং আমরা এটিকে ইন্টিগ্রেট করতে পারি না এটি একটি সাধারণ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তাই আপনার কাছে এটিকে সরাসরি ইন্টিগ্রেট করার কোন পদ্ধতি নেই তাই আমরা যা করি তা এই হিট ইকুয়েশনটি এই ইনিশিয়াল ডাটার সাথে আমরা কেবল এই হিট সমীকরণের বৈশিষ্ট্যগুলি দেখে সুন্দরভাবে সমাধান পেতে পারি তাই আমরা এই সমীকরণের বৈশিষ্ট্যগুলি দেখি ঠিক আছে সমাধানগুলির প্রোপারটিস uxt তাই uxt হল একটি সমাধান যা হিট ইকুয়েশনকে সন্তুষ্ট করে যদি আপনি uxt এটিকে সন্তুষ্ট করেন তবে সমাধানগুলির জন্য আপনার কিছু বৈশিষ্ট্য রয়েছে তাই আমরা কেবল এই বৈশিষ্ট্যগুলি লিখব এবং তারপরে আমরা কেবল দেখাব যে সমাধানটি অনন্য তাই আমি এই প্রবলেমটির স্বতন্ত্রতা দেখানোর আগে আমি আপনাকে বৈশিষ্ট্যগুলি দেই যে কিভাবে আমরা সমাধানটি খুঁজে পাই তা কেবল হিট সমীকরণের সমাধানগুলির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাই প্রথমে আপনি ধরুন যে uxt হল সমাধান তারপর এক প্রপার্টি আপনি কিছু কনস্ট্যান্ট y একটি স্পেসিযাল ট্রান্সলেশন নিতে পারেন তারপর এই ux yt এছাড়াও হিট সমীকরণের একটি সমাধান যা আপনি সহজেই যাচাই করতে পারেন utকি একই utx yt ঠিক আছে uxxx yt একই রকম utx yt 2uxxx yt0 আপনি সহজেই যাচাই করতে পারেন ঠিক আছে সুতরাং আমাকে সেকেন্ড প্রোপারটিস লিখতে দিন যদি uxt সমাধান হয় তাহলে আমি কেবল ডেরিভেটিভস নিতে পারি কারণ এগুলি দুটি ভেরিয়েবল xt এর ফাংশন আমি x এর সাথে পার্থক্য করতে পারি আমি t এর সাথে পার্থক্য করতে পারি আমি xuxx এর সাথে দুইবার পার্থক্য করতে পারি আমি মিশ্র ডেরিভেটিভস এবং তাই হতে পারি সমাধানও যদি uxtসমাধান হয় তবে এর ডেরিভেটিভসও সমাধান যা আমরা দেখতে পারি ঠিক আছে আপনি uxবিবেচনা করুন t 2xx0 এটি বোঝায় যে ux একটি সন্তোষজনক uxএকটি সমাধান সুতরাং একবার uxtএকটি সমাধান হলে আপনি এটিকে হিট সমীকরণে রাখেন এখন আপনি x এর সাথে পার্থক্য করে দেখান এবং আপনি দেখাতে পারেন যে uxও এর মতো সমাধান কারণ এটি একটি হোমোজেনিয়াস ইকুয়েশন যা আপনি যে কোন সংখ্যার পার্থক্য করতে পারেন দেখায় যে এগুলিও সমাধান এটি একটি সেকেন্ড প্রপার্টি থার্ড প্রপার্টি হল আপনি একটি লিনিয়ার কম্বিনেশনস নিন ধরুন u1 u2 un হল সমাধান যদি এই সমাধানগুলি এই লিনিয়ার কম্বিনেশনস এর সমষ্টি যা i1nCiuixt Ci কনস্ট্যান্ট এছাড়াও হিট সমীকরণের একটি সমাধান তাই এটি থার্ড প্রপার্টি আমরা চতুর্থটি লিখতে পারি এখন আপনি কেবল যদি uxt সমাধান হয় তবে আমি কিছু ইন্টিগ্রেশন নিতে পারি ∞ux ytgdy ux yt হচ্ছে সমাধান প্রোপারটিস থেকে আমরা যে সমাধানটি দেখেছি তা অ্যাসিউম করে যে এই ধরনের একটি ফাংশন gযার জন্য এই অনুপযুক্ত ইন্টিগ্রাল বোধগম্য ঠিক আছে সুতরাং যদি আপনি না জানেন যে অনুপযুক্ত ইন্টেগ্রাল কি তাই আপনি ক্যালকুলাস ইন্টিগ্রাল কিছু শিখেছেন a থেকে b পর্যন্ত ফাইনাইট যে একটি সঠিক ইন্টিগ্রাল abfdx যদি এটি afdx এটি আপনাকে abfdx হিসাবে দেখতে হবে সুতরাং যদি এই সীমাটি থাকে এবং এগুলি যথাযথ ইন্টিগ্রাল হয় ঠিক আছে এটি সংজ্ঞায়িত করা হয়েছে আপনি এটির অর্থ জানেন এবং যদি আপনি সীমাবদ্ধ হন তবে আপনি এই সীমাটি গ্রহণ করেন তবে আপনি বলবেন যে এটি অনুপযুক্ত ইন্টিগ্রাল যা এক্সিস্ট করে যা ফাইনাইট ঠিক আছে সুতরাং এমন একটি জিনিস যা আপনার উভয় পক্ষের সীমা আছে তাই আপনি a থেকে ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি বিবেচনা করতে পারেন ঠিক আছে সুতরাং যে ভাবে আপনি এটি বিভক্ত এবং আপনি দেখতে পান যে তাদের উভয় একটি যোগফল হিসাবে এক্সিস্ট করে তাই এটি সব g এর জন্য সত্য নয় ঠিক আছে তাই চতুর্থ প্রপার্টি থেকে এটিও একটি সমাধান যে কোনও ফাংশন g একমাত্র জিনিস হল এটিকে বোঝা উচিত এটি একটি ফাইনাইট ইন্টিগ্রাল সুতরাং পঞ্চমটি হল ধরুন uxt হল একটি সমাধান যা আপনি কেবল এই ভেরিয়েবলের একটি স্কেলিং নিন ঠিক আছে তাই আমি কেবল লিখতে পারি uaxata কিছু কনস্ট্যান্ট তাই যদি আমি এটিকে vxtuaxat বলি তবে এটিও একটি সমাধান এখন পর্যন্ত আমি সমাধান হিসাবে লিখছি না তাই না সুতরাং আপনার কাছে ইনফাইনাইট অনেক সমাধান আছে ঠিক আছে যদি uxtসমাধান হয় তবে এর অনুবাদও একটি সমাধান স্পেসিযাল ভ্যারিয়েবল অনুবাদ এর ডেরিভেটিভগুলিও সমাধান ঠিক আছে এবং আপনি লিনিয়ার কম্বিনেশনস নিতে পারেন এটি একটি সমাধান এবং অবশেষে আপনি এটি গ্রহণ করেন g এর সাথে কনভলিউশন ইন্টেগ্রাল একটি সমাধান এবং অবশেষে একবার আপনার uxt সমাধান হলে শুধু এই x ভেরিয়েবলটি আপনি গুণ করুন a এখন এটি যেকোন a0 এর জন্য কারণ a শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত করা হয়েছে তাই যেকোনো পজিটিভের জন্য এটিও সমাধান সুতরাং এটিও আপনি সহজেই যাচাই করতে পারেন তাই vtআপনি জানতে চান যে এটি কেবল vtaut এবং তারপর আপনার প্রয়োজন vxx vxaux অতএব vxxauxx তাই আপনি দেখতে পাচ্ছেন যে vt 2vxxaএটি আমরা ইতিমধ্যে জানি কারণ uxt হল সমাধান তাই vt 2vxx0 সুতরাং যে ভেরিয়েবল সঙ্গে স্কেলিং বোঝায় এছাড়াও ডাইলেশন বলা হয় ঠিক আছে সুতরাং এই ডাইলেশন ফাংশন বা কনস্ট্যান্ট a দিয়ে এই ভেরিয়েবল স্কেল করাও একটি সমাধান সুতরাং এই পাঁচটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা আসলে এই ইনিশিয়াল ভ্যালু প্রব্লেম এর সমাধান পেতে পারি আমরা এই সমাধানটি খুঁজে পাওয়ার আগে যা দেখি তা আমরা কেবল ইনিশিয়াল ভ্যালু প্রব্লেম এর উনিকনেস দেখাব সুতরাং আমরা প্রথমে শক্তির যুক্তি দ্বারা এই স্বতন্ত্রতা দেখাব তাহলে u1xt এবং u2xt ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটি সন্তুষ্ট করা যাক সেই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটি সন্তুষ্ট কী যে এই ut 2uxx0 এবং x কিছু ওয়ান ডাইমেনশনাল বডি B এর সাথে সম্পর্কিত যে x∈B আমি একেই বলছি রড ঠিক আছে এবং আপনার ইনিশিয়াল ডাটা আছে ux0f ঠিক আছে সুতরাং আসুন আমরা বিবেচনা করি wxtu1xt u2xt এটি হোমোজেনিয়াস ইকুয়েশন তাই এটি একটি লিনিয়ার ইকুয়েশন তাই পার্থক্যটিও সন্তুষ্ট হয় তাই এটি বোঝায় wt 2wxx0 এবং x∈B এবং তারপর ইনিশিয়াল অবস্থায় কি হবে u1x0f এবং u2x0f সুতরাং পার্থক্য শূন্য তাই wx00 সুতরাং এটিই হল ইনিশিয়াল মানের প্রব্লেম পার্থক্য w এখন আমি একটি তথাকথিত শক্তিকে সংজ্ঞায়িত করি যে এটি আসলে পদার্থবিজ্ঞান থেকে নয় ওয়েভ সমীকরণের জন্য আমরা গতিশক্তি দিয়ে শুরু করেছি যা 12mv2 যে আমরা এখানে শুরু করেছি আমি এই সমাধানের পরিপ্রেক্ষিতে এটি সংজ্ঞায়িত করেছি শক্তি যদি আমি এটি E12w2xt⏟dxB এই বডি B হিসাবে লিখি কিছু হতে পারে B হতে পারে অনন্ত রড যা মাইনাস হতে পারে ইনফাইনাইট তা বা এটি একটি সীমাবদ্ধ রড আমাদের 0 বা L বা অন্য কিছু বলুক সেমি ইনফাইনাইট তাই 0 থেকে ইনফাইনাইট যা কিছু আপনি B হিসাবে নিতে পারেন B ইনফাইনাইট রড মাইনাস ইনফিনিটি তাই আপনি সমস্ত হিট মাত্রা ইন্টিগ্রেট করছেন সুতরাং E হল wxt এর উপর নির্ভর করে তাই আমি এই মত লিখি Ewt12w2xt⏟dxB

তাই যাকে আমি শক্তি হিসেবে সংজ্ঞায়িত করি তাই স্পষ্টভাবে এই w2xt বোঝায় হিট মাত্রা সব সময়ে পজিটিভ এই ইন্টেগ্রাল সব সময়ে পজিটিভ এখন t0 Ew00 এ কি হবে কারণ wx00 ঠিক আছে তাই ইনিশিয়ালভাবে এই শক্তিটি হল 0 এই শক্তির টাইম ডেরিভেটিভ কত ভিতরে ডেরিভেটিভ কারণ এই অবিচ্ছেদ্য ধ্রুব মাইনাস ইনফিনিটি বা 0 থেকে ইনফিনিটি অথবা 0 থেকে L তাই dEdt12ddtw2xt⏟dxB এখন আপনি এখানে অংশ দ্বারা ইন্টিগ্রেশন করেন যাতে আপনার 2wxw B wx2dx⏟B সুতরাং এখন যদি এটি ইনফাইনাইট রড ইনফিনিটি হয় তবে আপনি এসিউম করতে পারেন যে একটি হিট মাত্রা শূন্য ঠিক আছে যদি এটি একটি রড হয় তাহলে x0 এ সেমি ইনফাইনাইট রড হয় হিট মাত্রা শূন্য অথবা আপনি এই x এ এই রডটি ইন্সুলেট করুন এর মানে হল হিট মাত্রায় শূন্য মানে w হল শূন্য বা তাই এই প্রান্তে অন্তরক করা হয় মানে ফ্লাক্স শূন্য তাই কোন হিট বের হচ্ছে না মানে হিট মাত্রার পার্থক্য গ্রেডিয়েন্ট শূন্য যা হিট বিনিময়ের সমানুপাতিক সুতরাং এর মানে হল wx0 wx কে ফ্লাক্স বলা হয় ইনসুলেশন মানে হিট কে বাইরে যেতে দেয় না তার মানে এই প্রবাহ শূন্য অর্থাৎ হিট মাত্রার গ্রেডিয়েন্ট শূন্য হতে হবে সুতরাং যে কোন ক্ষেত্রে যেটি ইনফাইনাইট সেমি ইনফাইনাইট বা ফাইনাইট যদি এটি একটি ফাইনাইট হয় তবে আপনাকে দেখতে হবে শুধুমাত্র ফিজিকাল জিনিসগুলি হল আপনি হিট মাত্রা স্থির রাখবেন অথবা আপনি ফ্লাক্সকে শূন্য হতে দিন সুতরাং এটি হয়ে যাবে dEdt 2wx2dx⏟B এবং স্পষ্টভাবে 20 এই ইন্টেগ্রাল টিও পজিটিভ এবং আমার একটি মাইনাস চিহ্ন আছে যাতে dEdt≤0হয় সুতরাং এটি বোঝায় যে Ewt≤Ew00 সর্বদা t সর্বদা t 0 এ সময়ের চেয়ে কম বা সমান যা আমরা জানি যে এটি শূন্য এবং সব টাইম ই আমরা জানি যে এটি ধনাত্মক বা শূন্যের সভ্যালু বেশী তাই শক্তি হয় হয় 0 এর চেয়ে বড় বা সভ্যালু সুতরাং এটি ই Ewt বোঝায় কারণ আপনি এটিকে 0 এর সাথে আবদ্ধ দেখেন যার অর্থ এটি প্রতিটি টির জন্য শূন্য হতে হবে ঠিক আছে তাহলে এর মানে এই যে এটি ধনাত্মক হতে পারে না তার মানে শক্তি শূন্য হতে হবে মানে w শূন্য হতে হবে কারণ এর মানে হল 12w2xt⏟dxB0 কারণ এটি ইন্টিগ্রেট হল পজিটিভ wxt0 প্রতি টি এর জন্য সুতরাং এর মানে হল wxtu1xt u2xt0 যা u1xtu2xt ছাড়া আর কিছুই নয় তাই দেখায় যে যদি আপনার দুটি থাকে ইনিশিয়াল ভ্যালু প্রব্লেম র সমাধান u1xt এবং u2xt তারা আসলে একই ঠিক আছে আপনি পার্থক্যটি গ্রহণ করুন এই শক্তি যুক্তিটি ব্যবহার করুন এবং দেখান যে ইনিশিয়াল ভ্যালু প্রব্লেম এর স্বতন্ত্রতা যা আমরা বিবেচনা করেছি ঠিক আছে সুতরাং আপনার কাছে যে সমাধান আছে তা পাঁচটি বৈশিষ্ট্য 1 2 3 4 5 সন্তুষ্ট করে সুতরাং আপনার কাছে তাপ সমীকরণের সমাধানের বৈশিষ্ট্য আছে পাঁচটি বৈশিষ্ট্য এবং প্রাথমিক অবস্থার সাথে প্রাথমিক মান সমস্যা আপনার শুধুমাত্র স্বতন্ত্রতা এই শক্তি যুক্তি দ্বারা নিশ্চিত সুতরাং এটি ব্যবহার করে আমরা পরবর্তী ভিডিওতে সমাধানটি পাওয়ার চেষ্টা করি আমরা হিট সমীকরণের সমাধানগুলির এই বৈশিষ্ট্য এবং হিট সমীকরণের ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের সমাধানের স্বতন্ত্রতার উপর ভিত্তি করে সমাধানটি পাওয়ার চেষ্টা করি সুতরাং আমরা কেবলমাত্র এই বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে একটি সমাধান তৈরি করার চেষ্টা করব এবং ইনিশিয়াল ভ্যালু প্রব্লেম এর সমাধানের এই স্বতন্ত্রতা তাই আমরা পরবর্তী ভিডিওতে যা দেখব ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ